সফটওয়্যার টেস্টিং প্রফেসর রাজীব মাল Prof Rajib Mall ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর Indian Institute of Technology Kharagpur লেকচার 20 টেস্টিং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামস কন্টিনিউড Testing Object Oriented Programs Contd এই সেশনে স্বাগত জানাই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামগুলোর টেস্টিং সম্পর্কে আমরা আমাদের আলোচনা চালিয়ে যাব মনে করে দেখো আগের সেশনে আমরা বলেছিলাম যে অবজেক্ট ভিত্তিক প্যারাডাইম নিয়ে প্রচুর প্রত্যাশা রয়েছে এটা আশা করা হয় যে অবজেক্ট ওরিয়েন্টেড প্যারাডাইম টেস্টিং পদ্ধতিকে অত্যন্ত সহজ করে তুলবে তার কারণ অবজেক্ট অরিয়েন্টেশন অত্যন্ত সুপ্রতিষ্ঠিত নীতির উপর ভিত্তি করে গঠিত কিন্তু আমরা দেখেছিলাম যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামগুলোতে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যগুলোকে সংযোজিত করার ফলে টেস্টিং হয় জটিল হয়ে উঠেছে অথবা নতুন ধরনের বিভিন্ন বাগ্ এর উৎপত্তি হচ্ছে যেগুলোর জন্য বিভিন্ন ধরনের টেস্টিং স্ট্র্যাটেজির প্রয়োজন হয়ে পড়ছে তাহলে শেষবারে আমরা যেখান থেকে আলোচনা করছিলাম সেখান থেকে আলোচনা চালিয়ে যাওয়া যাক ইনহেরিটেন্স হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্যারাডাইমের একটা বিশিষ্ট বৈশিষ্ট্য এবং এই ইনহেরিটেন্স কোডের পুনর্ব্যবহারে সাহায্য করে একবার কোড বেস ক্লাসে ফিরে এলে সেই কোড আবার ডিরাইভড ক্লাসগুলিতে পুনরব্যবহৃত হয় তাহলে প্রশ্ন হলো যদি মেথড বা পদ্ধতিগুলো বেস ক্লাসে পরীক্ষিত হয় তাহলে ওই মেথডগুলো ডিরাইভড ক্লাসে ইনহেরিটেড হওয়ার পরেও কি আবার পরীক্ষিত হবে আমরা আগের সেশনে দেখেছি যে কিছু ব্যতিক্রম ছাড়া ইনহেরিটেড পদ্ধতিগুলোকে পুনরায় পরীক্ষা করাই হলো নিয়ম সুতরাং সমস্ত ইনহেরিতেড মেথড বেস ক্লাসে ভালোভাবে কাজ করলেও এমন কোনো নিশ্চয়তা নেই যে তারা ডিরাইভড ক্লাসেও সঠিকভাবে কাজ করবে এবং সেইজন্য ইনহেরিটেড মেথডগুলোকে অবশ্যই ডিরাইভড ক্লাসে পুনরায় পরীক্ষা করতে হবে যদি এটা ক্লাস হায়ারার্কি হয় তাহলে এখানে একটা বেস ক্লাস আছে এবং এরপর প্রথম স্তরের ডিরাইভড ক্লাসগুলোতে নতুন ডাটা এবং মেথডগুলো সংযোজিত হয় এরপর উভয় মেথডই দ্বিতীয় স্তরের ডিরাইভড ক্লাসে ইনহেরিটেড হয় এবং বেস লেভেল ক্লাসগুলোতে বা লিফ লেভেল ক্লাসগুলোতে ইনহেরিটেড হওয়া সমস্ত মেথডগুলোকে পুনরায় পরীক্ষিত হতে হবে যদি তোমাদের মনে থাকে যে আমরা বলেছিলাম এই পুনরায় পরীক্ষিত হওয়া অত্যন্ত প্রয়োজনীয় কারণ এক্ষেত্রে প্রয়োগের একটা নতুন পরিপ্রেক্ষিত রয়েছে এই নতুন প্রয়োগমূলক পরিপ্রেক্ষিত বা নিউ কন্টেক্সট অফ ইউস বলতে আমরা বোঝাতে চাইছি যে ডিরাইভড ক্লাসে নতুন ক্লাস ভেরিয়েবেল সংযোজিত হতে পারে ডিরাইভড ক্লাসে নতুন মেথডও থাকতে পারে এই নতুন পরিপ্রেক্ষিতেই ইনহেরিটেড মেথডগুলো ব্যবহৃত হতে পারে এবং এই কারণেই এদেরকে পরীক্ষা করা প্রয়োজন এবং এই জিনিসটা ওয়েয়ূকারস অ্যান্টিকম্পোসিশন অক্সিওম Weyukars Anticomposition axiom থেকে অনুসৃত হয় তাহলে উপরের লেভেলে একটা মেথডের সঠিক আচরণ নিচের লেভেলের ক্লাসগুলিতেও মেথডটির আচরণকে নিশ্চিত করে না একটা উদাহরণের দিকে লক্ষ্য করা যাক আমাদের কাছে A নামক একটা বেস ক্লাস রয়েছে যেখানে x হলো একটি ক্লাস ভেরিয়েবেল এই x এর জন্য ধার্য করা মান হলো 100 এবং এরপর আমাদের কাছে একটা মেথড m রয়েছে যা x এর মানকে প্রভাবিত করে কিন্তু সবসময়ই এইমান যাতে 100 থেকে বেশি হয় তা নিশ্চিত রাখে এই m মেথডটির সঠিকভাবে কাজ করার জন্য সব সময় এর মান 100 হতে হবে কিন্তু যখন পরে এটি B ক্লাসে এক্সটেন্ড হয় তখন একটা নতুন মেথড m1 পরিলক্ষিত হয় কিন্তু তখন প্রোগ্রামার যিনি ক্লাস A কে ক্লাস B তে এক্সটেন্ড করেছেন তিনি x এর মান যে 100 হবে সেই দিকে বিশেষ দৃষ্টি আরোপ করেন না তাহলে সে x 1 ধার্য করেছে এবং এই কারণে m যা A তে সঠিকভাবে কাজ করে যেই m1 কল করা হবে তখনই ব্যর্থ হয়ে যাবে অর্থাৎ m মেথডটি এক্সটেন্ডেড ক্লাস B ব্যর্থ হবে অর্থাৎ m1 সম্পাদিত হওয়ার কারণে m এর মধ্যে A বাগ্ তৈরি হয় এবং এরফলে আমরা যদি এক্সটেন্ডেড B ক্লাসে m টেস্ট না করি তাহলে আমরা এই বাগটিকে আবিষ্কার করতে সক্ষম হবো না এবার আরো একটি উদাহরণ হলো এখানে আমাদের কাছে একটা ক্লাস A রয়েছে যার দুটো মেথড হলো m1 এবং m2 m m2 মেথডকে কল করে এবং ক্লাস B যেটা একে এক্সটেন্ড করে তা m2 মেথডকে অগ্রাহ্য করে এখন যখন ডায়নামিক বাইন্ডিংয়ের কারণে যখন ক্লাস B এর সাপেক্ষে m কে কল করা হয় ক্লাস B এর m2 কল হয় সুতরাং যদিওবা ক্লাস A এর সাপেক্ষে m সঠিকভাবে কাজ করে ওই একই m যখন ক্লাস B তে ইনহেরিটেড হয় এবং m m2 কে কল করে কিন্ত m2 ক্লাস B এর m2 এর সাথে বাইন্ড করবে এবং এর ফলে ক্লাস B তে ব্যর্থ হবে তাহলে আমরা আরও বেশ কিছু উদাহরণ তৈরি করতে পারি যাতে একটা মেথড যেটা বেস ক্লাসে সঠিকভাবে কাজ করে কিন্তু ডিরাইভড ক্লাসে সঠিকভাবে কাজ করতে ব্যর্থ হয় আমি তোমাদেরকে নিজেদের থেকে কিছু উদাহরণ তৈরি করতে অনুরোধ করবো যেখানে একটা মেথড বেস ক্লাসে সঠিকভাবে কাজ করে কিন্তু এক্সটেন্ডেড ডিরাইভডের ক্ষেত্রে মেথডটি ব্যর্থ হয়ে যায় এর ফলে তোমরা এই বিষয় সম্বন্ধে একটা ধারণা তৈরি করতে পারবে তোমরা বুঝতে পারবে কেন রিটেস্টিং মেথডের দরকার রয়েছে তোমরা চেষ্টা করো এবং অবশ্যই যদি ডিরাইভড ক্লাসে কোন ওভাররিডেন মেথড থাকে তাহলে অবশ্যই ওই মেথডটিকে টেস্ট করতে হবে যদিওবা ডিরাইভড এবং ওভাররিডেন মেথড দ্বারা খুব ছোট পরিবর্তন সংযোজিত হয়েছে তাহলে যদি আমরা ডিরাইভড ক্লাসে এটি লক্ষ্য করি তাহলে অবশ্যই আমাদের সমস্ত নতুন মেথডগুলোকে টেস্ট করবার দরকার পড়বে কারণ এগুলোকে প্রথমবার রিস্টেট করা হবে এবং সমস্ত ইনহেরিটেড মেথডগুলোকে টেস্ট করতে হবে কারণ ইনহেরিটেড মেথডগুলো ডিরাইভড ক্লাসের সাপেক্ষে ব্যবহৃত হবে এবং সমস্ত ওভাররিডেন মেথড আর রিডিফাইন্ড মেথডগুলিও পরীক্ষা করে দেখতে হবে অর্থাৎ প্রকৃতপক্ষে ডিরাইভড ক্লাসের সব মেথডগুলোই পরীক্ষা করতে হবে সুতরাং ইনহেরিটেন্সের পরিপ্রেক্ষিতে অবজেক্ট ওরিয়েন্টেশন দ্বারা পরীক্ষা করে সার্বিকভাবে পরীক্ষার সংখ্যা কমানোর কোনো সুবিধা পাওয়া যায় না এখন রিগ্রেশন টেস্টিং কি আমরা যদি একটা ক্লাস হায়ারার্কিতে থাকি এবং একটি টপ্ লেভেল ক্লাসের একটি মেথডে সামান্য একটা পরিবর্তন করিতাহলে অন্যান্য ক্লাসের ক্ষেত্রে কি করতে হবে আমরা কি শুধু টপ্ লেভেল ক্লাসে মেথড পরীক্ষা করে ছেড়ে দেব না ক্লাস হায়ারার্কির প্রতিটি ক্লাসে ঐ একই মেথড পরীক্ষা করতে হবে সুতরাং আমরা যদি একটা ছোট পরিবর্তন করি যেমন ধরা যাক শো এ্যড্রেস বেস ক্লাসের একটি ছোট্ট মেথড নেওয়া হলো যা অন্য সব ক্লাসেই আছে এখন ধরো একটি এ্যপ্লিকেশন তৈরী করে বেস ক্লাসের মেথডে একটা ছোট পরিবর্তন করা হোলো তাহলে আমরা কি বেস ক্লাসে এটা ভালো করে পরীক্ষা করে ছেড়ে দেব না হায়ারার্কির প্রতিটা ক্লাসেই ঐ একই মেথড আমাদের পরীক্ষা করতে হবে যদি ডিপ ক্লাস হায়ারার্কি থাকে তাহলে আমাদের আরো অনেকগুলো পরীক্ষা করতে হবে আমরা হয়তো একটা ডিরাইভড ক্লাস নিয়ে একটি বা দুটি মেথড বা কয়েকটি ভ্যরিয়েবল সংযুক্ত করলাম কিন্তু এই সকল ইনহেরিটেড মেথডই আবার পরীক্ষা করতে হবে এক্ষেত্রে কিন্তু ভুলত্রুটি থেকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ এখানে অনেক বেশি মেথড একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করে একটা গ্লোবাল ভ্যারিয়েবল্ তৈরী করে এটা অনেকটা প্রসিডিওরাল প্রোগ্রামের মতো যেখানে অনেকগুলো গ্লোবাল ভ্যারিয়েবল্ আছে যাদের মধ্য দিয়েই সব মেথডগুলো ইন্টারআ্যক্ট করে ডিপ হায়ারার্কির ক্ষেত্রে এনক্যাপসুলেশন দুর্বল হয়ে যায় তাহলে ডিপ ক্লাস হায়ারার্কির ক্ষেত্রে সমাধান কি হবে ডিপ ক্লাস হায়ারার্কি অনেক বাগ সিস্টেমে প্রবেশ করায় যার ফলে সফটওয়্যারটির নির্ভরযোগ্যতা কমে যায় পরীক্ষিত হওয়ার ক্ষমতা কমে যায় এবং ভুল ইনিশিয়ালাইজেশন আর ফরগটন মেথড্স এর সৃষ্টি করে সেক্ষেত্রে আমরা ক্লাস হায়ারার্কিকে বিস্তৃত করতে পারি অবশ্য সেটারও কিছু সমস্যা আছে সুতরাং ডিপ ক্লাস হায়ারার্কি ভালো নয় এবং C ভাষার মতো যদি অনেক ইনহেরিটেন্স থাকে তাহলেও পরীক্ষা করার মতো বহু বিচার্য বিষয় থাকবে এখন এ্যবস্ট্রাক্ট আর জেনেরিক ক্লাসের বিষয়ে কি হবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে এ্যবস্ট্রাক্ট ক্লাস থাকে কোড পুনর্ব্যবহার বৃদ্ধি করতে সাহায্য করার জন্য কিন্তু সেক্ষেত্রে এ্যবস্ট্রাক্ট ক্লাসকে আমরা অনেকভাবে বর্ধিত করতে পারি এবং সুতরাং একটি এ্যবস্ট্রাক্ট ক্লাসকে কখনোই সম্পূর্ণ পরীক্ষিত হিসাবে ধরা যায় না তাই এ্যবস্ট্রাক্ট ক্লাসকে যেহেতু সরাসরি পরীক্ষা করা যায় না আমরা একে শুধু এর ডিরাইভড্ ক্লাস দিয়ে পরীক্ষা করতে পারি যতবার আমরা একটি ডিরাইভড্ ক্লাস পাবো ততবারই তা পরীক্ষা করতে হবে এখন পলিমরফিজম্ এর ব্যাপারে কি হবে এটাও অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা জানি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে পলিমরফিজ্ম্ স্ট্যাটিক বাইন্ডিং বা ডায়নামিক বাইন্ডিং হিসাবে থাকে প্রতিটি ক্ষেত্রেই আলাদা করে পরীক্ষা করা দরকার অন্তত স্ট্যটিক বাইন্ডিংয়ের ক্ষেত্রে তো বটেই কিভাবে এই বাইন্ডিং করা হয় সেসব পদ্ধতি আমরা জানি কিন্তু ডায়নামিক বাইন্ডিংয়ের ক্ষেত্রে অনেক ক্লাসের মেথড থাকতে পারে অনেক ক্লাস যেগুলো ডাইনামিক বাইন্ডিং করা যাবে এবং সুতরাং সমস্ত বাইন্ডিং খুজে পাওয়া খুব কঠিন কারণ ক্লাসগুলিও বিভিন্ন প্রোগ্রামার দ্বারা পরিবর্ধিত হতে পারে এই উদাহরণটা দেখ যেখানে ক্লাস c এর একটা মেথড আছে যার মধ্যে আছে S1 S2 S3 মেথড সুতরাং এক্ষেত্রে S1 S2 S3 পরীক্ষা এবং ইন্টিগ্রেশন না করলে মেথডটির ইন্টিগ্রেশন টেস্ট করা কঠিন হবে তাই আমরা C পরীক্ষা করতে পারব না সুতরাং পরীক্ষার জন্য ডায়নামিক বাইন্ডিং একটি বিচার্য বিষয় কারণ আমরা জানি না কি কি বাইন্ডিং হতে পারে উদাহরণস্বরূপ সবরকম নির্ভরশীলতা খুজে বের করার জন্যে শুধুমাত্র কোড বা পরিসংখ্যা বিশ্লেষণ করলে চলবে না ধরা যাক একটি ক্লাস মেম্বার আছে এবং বুলিয়ান ভ্যালিডেট পেমেন্ট নামের একটি মেথড আছে সুতরাং ঐ মেম্বারের নিশ্চয় যে কোনো একটি এ্যকাউন্ট আছে ভারতীয় UK ইউরোপীয় ইউনিয়ন বা জাপানি বা অন্য যে কোন এ্যকাউন্ট আমরা অবশ্যই ভিসা কার্ড আমেরিকান এক্সপ্রেস কার্ড বা একটা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করবো প্রথমে ভ্যালিডেট পেমেন্ট মেথড করতে হবে এই মেম্বার ডিরাইভড মেম্বার গোল্ড মেম্বার সিলভার মেম্বার বা অর্ডিনারি মেম্বার হতে পারে আমরা মেম্বার ডট্ ভ্যালিডেট পেমেন্ট ফাংশনটি ব্যবহার করলাম এখানে পরীক্ষা করার জন্যে ৪৫ রকম সম্ভাব্য কম্বিনেশন হতে পারে হয়তো আরও অনেক প্যারামিটার আসতে পারে এবং পরীক্ষার সংখ্যাও বৃদ্ধি পেতে পারে সেক্ষেত্রে আমরা হয়তো পেয়ার ওয়াইজ বা জোড়ে পরীক্ষা করতে পারি পেয়ার ওয়াইজ টেস্টিংয়ের একটি ছবি আঁকা হলো যদি এইরকম একটি ক্লাস হায়ারার্কি থাকে এই অবজেক্টগুলি m এর পরিবর্তে বসান হলো সুতরাং মেথডটি এই যে কোনোভাবে বাউন্ড হতে পারে তাহলে আমরা কিভাবে জোটভিত্তিক টেস্ট কেসগুলোকে ডিরাইভ করতে পারি সুতরাং এটা সম্পর্কে ভেবে দেখো আমরা কিছু সময় আগে জোড়ভিত্তিক টেস্টিং পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছিলাম এবং আমরা ওই একই কনসেপ্ট এখানে ব্যবহার করতে পারি এবং জোড়ভিত্তিক টেস্ট কেসগুলোকে পেতে পারি এছাড়া আরো জটিলতা দেখা দেয় তা হলো ফাংশনের ক্ষেত্রে এমন কোন অ্যাট্রিবিউট বা বৈশিষ্ট্য থাকেনা যেগুলো পাকাপাকিভাবে মানগুলোকে স্টোর করে রাখে কিন্তু ক্লাস অ্যাট্রিবিউটের ক্ষেত্রে মানগুলো পাকাপাকিভাবে স্টোর হয় এবং সেই কারণে আমরা তাকেই ক্লাস বলি ধরি যার অবস্থাগুলো রয়েছে একটা ক্লাসের স্টেট বিহেভিয়ার পদ্ধতিগত প্রোগ্রামের স্টেট মডেল দ্বারা উপস্থাপিত হয় আমরা একে মেথড কলিং বা একটা ফাংশনের অপর ফাংশনকে কল বা ফাংশনগুলির মধ্যেকার সমস্ত সম্ভাব্য কল দ্বারা টেস্ট করতে পারি আমরা এগুলির ইন্টিগ্রেশন টেস্ট করতে পারি এখানে একটি ক্লাস হলো টেস্টিংয়ের একটা ইউনিট এবং যখন আমরা একটা মেথডকে অন্যান্য মেথডগুলিকে আহবান করার মাধ্যমে পরীক্ষা করতে চেষ্টা করি আমাদের এটাও অবশ্যই ভাবতে হবে যে শুধুমাত্র একটা মেথড পরীক্ষা সমস্ত সম্ভাব্য উপায়ে অপর মেথডকে কল করাই যথেষ্ট নয় আমাদেরকে ক্লাসগুলোর বিভিন্ন স্টেটগুলোতেও একে পরীক্ষা করে দেখতে হবে একটা ক্লাসের স্টেটগুলো একটা স্টেট মডেলের মাধ্যমে দেওয়া থাকে যা মেথড কলের উপর নির্ভর করে কিভাবে অবজেক্ট স্টেট পরিবর্তিত হয়ে তা নির্দিষ্ট করে যখনই কোনো একটা মেথডকে একটা অবজেক্টের জন্য কল করা হয় কিছু কিছু বৈশিষ্ট্য পরিবর্তিত হতে পারে এবং এর ফলে অবজেক্টটি নিজের অবস্থার পরিবর্তন ঘটাতে পারে এবং সেই কারণে প্রথমে একটা ক্লাসের জন্য স্টেট মডেল বানাতে হবে এই স্টেট মডেল এমন হবে যে ইনস্টান্স ভেরিয়াবলে বর্ণিত ইকুইভালেন্স ক্লাস ব্যবহার করে বিভিন্ন অবস্থাগুলোকে গঠন করা যাবে এর মানে হলো একটা অবজেক্টের ইনস্টান্স ভেরিয়াবল প্রকৃতপক্ষে অবস্থাগুলোকে বর্ণিত করে এবং ধরা যাক একটা ইনস্টান্স ভেরিয়েবলের মান 1 2 3 ইত্যাদি হতে পারে এবং সেক্ষেত্রে যখন ইনস্টান্স ভেরিয়াবলের মান 1 বা 2 বা 3 হয় তখন আমরা তিনটি অবস্থার কথা বলতে পারি তাহলে আমরা ইনস্টান্স ভেরিয়াবলগুলোর মাধ্যমে ইকুইভ্যালেন্স ক্লাসগুলোকে ব্যাখ্যা করতে পারি তারমানে সেইসমস্ত মানগুলো যেগুলোর জন্য ক্লাসগুলো একই স্টেটে রয়ে যায় অর্থাৎ তারা সমতুল্য হয় তাহলে আমরা ইকুইভালেন্ট ক্লাসকে ব্যাখা করতে পারি এবং এটা আমাদেরকে ক্লাসগুলোর স্টেটগুলোকে নির্ধারণ করতে সাহায্য করবে এবং স্টেট মডেল পেয়ে যাওয়ার পর জ্যাকবসনের অবজেক্ট ওরিয়েন্টেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অনুযায়ী আমাদের কাছে সমস্ত স্টেট ট্রানসিশনকে কভার করার জন্য টেস্ট কেস থাকতে হবে এবং শুধু তাই নয় প্রতিটি কেসের ক্ষেত্রে আমাদেরকে সমস্ত মেথডগুলোকে টেস্ট করতে হবে সুতরাং মেথডগুলোকে একবার টেস্ট করা যথেষ্ট নয় আমাদের সমস্ত স্টেটগুলোকে কভার করতে হবে সমস্ত টেস্ট ট্রানসিশনগুলোকে কভার করার জন্য টেস্ট কেসগুলোকে পরিকল্পনা করতে হবে এবং তারপর প্রতিটি স্টেটে মেথডগুলোকে আমাদের পরীক্ষা করতে হবে সুতরাং এটা হলো স্টেট মডেলের একটা উদাহরণ এবং আমাদের কাছে বিভিন্ন স্টেটের জন্য বিভিন্ন স্টেট ট্রান্সিশনের মাধ্যমে অবজেক্ট থাকতে হবে এবং তখন প্রতিটি স্টেটে আমাদেরকে মেথডগুলোকে পুরোপুরিভাবে পরীক্ষা করতে হবে কিন্তু তারপর যদি আমাদের কাছে পরীক্ষা করার জন্য একাধিক ক্লাস থাকে প্রতিটির ক্ষেত্রে তাদের নিজস্ব স্টেট থাকে কিভাবে আমরা প্রতিটা ক্লাসকে তৈরি করি বিভিন্ন সম্ভাব্য অবস্থার বিন্যাসগুলোকে ধরে নেওয়া যাক সেটা একটা অত্যন্ত জটিল সমস্যা কারণ আমরা আলাদা আলাদাভাবে প্রতিটা ক্লাসের মেথডগুলোকে আর আহ্বান জানাচ্ছি না আমরা একটা ইউজ কেসকে আহ্বান জানাচ্ছি একাধিক ক্লাসের মধ্যে আমরা শুধুমাত্র একটা ক্লাসের মেথডকে আহ্বান জানাচ্ছি এবং এরপর অন্য মেথডগুলো স্বয়ংক্রিয়ভাবে কল হয়ে যায় সুতরাং এই কেসের ক্ষেত্রে সমস্ত সম্ভাব্য স্টেটগুলোকে অতিক্রম করা সহজ হবে না সুতরাং স্টেট কন্ট্রোলের লোকাস সমগ্র অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্লিকেশনে বন্টিত হয়ে যায় প্রতিটি ক্লাসের নিজস্ব মডেল রয়েছে কিন্তু আমরা একটি ক্লাসকে কল করছি এবং এইকারনে সমস্ত ক্লাসের সমস্ত কভার করা মুশকিল হয়ে যেতে পারে কিন্তু আমাদের দেখা পদ্ধতিগত প্রোগ্রামের সাপেক্ষে টেক্সট কভারেজ বিশ্লেষণ বিষয়টি কি স্টেটমেন্ট কভারেজ থেকে শুরু করে কন্ডিশন কভারেজ ব্রাঞ্চ কভারেজ পাথ্ কভারেজ ইত্যাদি আমরা টেস্ট কভারেজ বিশ্লেষনের বেশ কিছু উদাহরণ দেখেছি কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের ক্ষেত্রে কি ওই সমস্ত টেস্ট কভারেজ মেট্রিকগুলো কি কাজে লাগবে দুর্ভাগ্যবশত না তাহলে এটা দেখা যাচ্ছে যে টেস্ট কভারেজ মেট্রিক আমাদেরকে টেস্টিংয়ের পুঙ্খানুপুঙ্খতা নির্ধারণ করতে সাহায্য করে এই মেট্রিকগুলোকে গণনা করে আমরা কত ভালোভাবে টেস্ট করতে পারি সুতরাং কতগুলো প্রয়োজনীয় এলিমেন্টকে কভার করা হয়েছে তার উপর নির্ভর করে কভারেজ মেট্রিককে ব্যাখ্যা করা হয় এই প্রয়োজনীয় এলিমেন্ট স্টেটমেন্ট হলে স্টেটমেন্ট কভারেজ ব্রাঞ্চ হলে ব্রাঞ্চ কভারেজ ইত্যাদি যদি আমরা এটা সমন্ধে ভাবি তাহলে অবশ্যই স্টেটমেন্ট কভারেজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের ক্ষেত্রে উপযুক্ত কভারেজ মেট্রিক নয় কারণ আমরা আগেই বলেছি আগে কভার করা বেস ক্লাসের পরিপ্রেক্ষিতে যদিওবা একটা স্টেটমেন্ট কভার করা হয় ডিরাইভড ক্লাসের সাপেক্ষে তাকে আবার টেস্ট করতে হবে অর্থাৎ স্টেটমেন্টকে কভার করা হয়েছে তা শুধু বলাটাই যথেষ্ট নয় ইনহেরিটেন্স হায়ারার্কি এবং ইনহেরিটেড মেথডগুলো যেগুলোকে পুনরায় টেস্ট করতে হবে সেকারণে প্রতিটি স্টেটমেন্ট একবার করে সম্পাদিত হতে হবে এর থেকে বেশি কিছু বোঝা যায় না কারণ একে বেস ক্লাসের সাপেক্ষে পরীক্ষা করা ডিরাইভড ক্লাসে এই স্টেটমেন্টের সঠিক কার্যকারীতাকে নিশ্চিত করে না ডিরাইভড ক্লাসে আবার একে সম্পাদন করতে হবে এবং সেই কারণে সিম্পল স্টেটমেন্ট কভারেজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের ক্ষেত্রে অর্থহীন হয়ে পরে তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামগুলোর সাপেক্ষে একটি যথাযথ কভারেজ ক্রাইটেরিয়া বলতে কী বোঝায় এগুলো এখনো গবেষণাসাপেক্ষ বিভিন্ন ধরনের ফলাফল পাওয়া যাচ্ছে কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের জন্য উপযুক্ত টেস্ট কভারেজ মেট্রিক কি হতে পারে এই বিষয়ে আমরা আমাদের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করতে পারি এখন টেস্ট প্রসেস স্ট্রাটেজি ব্যাপারটি কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে মেথডগুলো খুব ছোট হয় তার কারণ এটাই হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের বৈশিষ্ট আমরা খুব ছোট মেথদগুলোকে লিখি এবং তারপর আমাদের এই ইনহেরিটেনসগুলো রয়েছে এবং এরপর ওই একই ক্লাসে মেথডগুলো সাধারনত ছোট হয় এবং জটিলতা টেস্টিং মেথড থেকে ক্লাস বা সম্পর্কতে সরে যায় তারকারণ মেথডগুলো ছোট হয় বাগগুলো খুব সম্ভবত সেখানে থাকে না বাগগুলো সাধারণত ক্লাস সম্পর্কগুলো যেমন এসোসিয়েশন এগ্রিগেশন ইনহেরিটেন্স ইত্যাদির মধ্যে থাকে এই প্রসঙ্গে আমাদেরকে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামকে এর ডিজাইন মডেলের মাধ্যমে পরীক্ষা করতে হবে কারণ ক্লাস রিলেশন ইত্যাদি এগুলো একটা ডিজাইন মডেল ব্যবহার করে উপস্থাপিত হয় এরফলে ট্রাডিশনাল কোড ভিত্তিক পরীক্ষা হোয়াইট বক্স টেস্টিং এগুলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের ক্ষেত্রে কম গুরুত্বপূর্ণ হয়ে পড়ে ডিজাইন ভিত্তিক টেস্টিং যেগুলোকে গ্রে বক্স বলে সেগুলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তার কারণ ক্লাস রিলেশনের ক্ষেত্রে বাগ উপস্থিত থাকার সম্ভাবনা খুব বেশি হয় যেগুলোকে সাধারণত মেথড বডির পরিবর্তে ডিজাইন মডেল দ্বারা উপস্থাপন করা হয় তাহলে ইন্টিগ্রেশন টেস্টিংয়ের বিষয়টি কি হলো যদি তোমাদের মনে থাকে একটা পদ্ধতিগত প্রোগ্রামে বা প্রসিডিউরাল প্রোগ্রামে আমাদের একটা ডিজাইন হায়ারার্কি থাকে অর্থাৎ মডিউলগুলো হায়ারার্কিয়ালি উপস্থিত থাকে এবং এর উপর ভিত্তি করে আমাদের কাছে টপ ডাউন বটম আপ মিক্সড ইন্টিগ্রেশন স্ট্র্যাটেজিগুলো রয়েছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের ডিজাইন হায়ারার্কিয়াল নয় অবজেক্টগুলোও অত্যন্ত অবাধভাবে ইন্টার্যেক্ট করে ইন্টিগ্রেশন টেস্টিং স্ট্র্যাটেজিগুলোও ভীষণভাবে আলাদা হয় আমাদের কাছে থ্রেড ভিত্তিক ইন্টিগ্রেশন থাকে অর্থাৎ কোনো একটা ইভেন্টে প্রতিক্রিয়া জানাবার জন্য বিভিন্ন ক্লাসগুলোকে সমন্বিত করার প্রয়োজন পড়ে একটি ক্লাসের উপর একটি মেথডকে ডাকা হয় এবং এরপর এটি অপর ক্লাস মেথডগুলিকে কল করে সুতরাং আমাদেরকে এদের ইন্টিগ্রেট করতে হবে একে বলা হয় থ্রেড ভিত্তিক টেস্টিং বা ব্যবহার ভিত্তিক টেস্টিং একবার ওই ইউস ক্লাস সম্পাদিত হলে যে সমস্ত মেথডগুলো অন্যান্য ক্লাসের জন্য অংশগ্রহণ করে আমাদেরকে সেই সমস্ত ক্লাসগুলোকে ইন্টিগ্রেট করতে হবে এবং তারপর ক্লাস্টার টেস্টিং করতে হবে আমাদের সময় শেষ হয়ে আসছে Glossary English word Word Meaning Welcome ওয়েলকাম স্বাগত Fault ফল্ট ভুলত্রুটি Principle প্রিন্সিপাল নীতি Introduce ইন্ট্রোডিউস সংযোজন Procedural প্রসিডিউরাল পদ্ধতিগত Value ভ্যালু মান Reliability রিলাএবিলিটি নির্ভরযোগ্যতা Feature ফিচার বৈশিষ্ট্য Extended এক্সটেন্ডেড পরিবর্তিত Pairwise পেয়ারওয়াইজ জোটভিত্তিক Attribute অ্যাট্রিবিউট বৈশিষ্ট্য Equivalent ইকুইভ্যালেন্ট সমতুল্য